অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির ওপর ন্যানোস্কেলের প্রভাব পর্যবেক্ষণের পরীক্ষামূলক দিক হ্যালো এই ক্লাসে আমরা ন্যানোস্কেল উপাদানের পরিপ্রেক্ষিতে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির দিকে নজর দেওয়ার আলোচনা প্রক্রিয়া বজায় রাখব শেষ ক্লাসে আমরা ঐ অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি কী ছিল তার নেপথ্যে কিছু দেখেছি এবং তোমরা জানো উপাদানের অভ্যন্তরে কি ঘটনা ঘটছে সেটা আমরা যে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি পরিমাপ করবো তার সঙ্গে সম্পর্কযুক্ত সুতরাং এই ক্লাসে আমরা আলোকপাত করব পরীক্ষামূলক পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ে আলোচনার ওপর পরীক্ষামূলক দিকগুলো যেগুলো আমাদের সাহায্য করে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির উপর ন্যানোস্কেলের প্রভাব পর্যবেক্ষণ করতে সুতরাং এগুলো আমাদের আরেকটু বিস্তারিত ভাবে দেখার প্রয়োজন সুতরাং আমরা দেখবো কিভাবে ঐ স্যাম্পেল গুলো প্রস্তুত করা হয় তোমরা জানো কোন প্রকারের দিকগুলো আমাদের মনে রাখতে হবে সুতরাং আমরা কিছু একটা পেয়েছি যেটা আমাদের প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ করতে হবে এবং তারপর আমরা ফলাফলগুলোকে আমাদের সাহায্যার্থে ব্যবহার করতে পারব কিছু প্রবণতা বা কিছু আচরণ শনাক্তকরণের মাধ্যমে সুতরাং এটা হল বিষয় সুতরাং পরীক্ষামূলক পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ে আমরা দেখব সুতরাং আমাদের আজকের ক্লাসের শিক্ষার উদ্দেশ্য হল প্রথমত ন্যানোমেটারিয়াল গুলির জন্য যে সংশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা দেখা সুতরাং সাধারণভাবে সে বিষয়টা জানা খুবই প্রয়োজনীয় কারণ এই ধারণা তোমরা অন্যান্য ন্যানোমেটারিয়াল সংস্থাতেও বিস্তারিত করতে পারো যেখানে একই প্রকারের পদ্ধতি বিবেচনা করা যেতে পারে সুতরাং এটাকে বলা হয় ন্যানোমেটারিয়ালগুলির টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিস এবং ন্যানোমেটারিয়ালগুলি তৈরি করার ক্ষেত্রে এটা খুবই আকর্ষণীয় একটা উপায় এবং এর কিছু সুনিশ্চিত সুবিধা আছে সুতরাং আমরা ঐগুলোর দিকে দেখব বিশেষত এছাড়াও আমরা দেখব কি করে এই পদ্ধতি এই টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিস পদ্ধতি আমাদেরকে ক্রিস্টাল এর আকার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সুতরাং এটা আরেকটা বিষয় আমরা যেটা দেখব আমরা সামান্য কিছু সময় X রশ্মি ডিফ্রাকশন এর তথ্য দেখার কাজে লাগাবো বিশেষত ন্যানো পরিসরে ক্রিস্টালের আকারের বৈশিষ্ট্য নির্ণয় করতে এটা দেখা হয় কারণ প্রকৃতপক্ষে অনেক জায়গায় বহুবার এটা ব্যবহার করা হয় এবং তাই এটার দিকে দেখা খুবই প্রয়োজন আমরা তারপর অপটিক্যাল অ্যাবজর্পশন স্পেক্ট্রা এর দিকে দেখব যা ব্যান্ডগ্যাপ এর বৈশিষ্ট্য নির্ণায়ক হিসাবে ব্যবহার করা হয় সুতরাং এই উভয় প্রকার বিষয়গুলোর দিকেই আমরা দেখব সুতরাং এগুলো হলো যা আমরা আজকের ক্লাসে দেখব সুতরাং টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিসের দিকে দেখতে গেলে মূল ধারণা হল এই যে তোমাদের কোন একটা উপাদান আছে অন্য একটা উপাদান আছে যেটা তোমাদের আগ্রহের উপাদান নয় সুতরাং এটা হল একটা উপাদান যেটাকে আমরা একটা টেমপ্লেট হিসাবে ব্যবহার করব সুতরাং এর দ্বারা আমরা বলতে চাচ্ছি যে উপাদানটির গঠনে কিছু জায়গা রয়েছে যেখানে তোমরা ন্যানোমেটারিয়াল তৈরি করতে পারো সুতরাং এটা একটা হোস্ট উপাদানের মতন কাজ করবে যার ভেতরে তোমরা ন্যানোমেটারিয়াল তৈরি করতে পারব এবং এটা দেবে কিছু নির্দিষ্ট আকর্ষণীয় সম্ভাবনা এবং কিছু নির্দিষ্ট আকর্ষণীয় বাধা যার মধ্যে আমরা এটা করতে পারব সুতরাং আমরা ঐ প্রকারের একটা টেমপ্লেটের উদাহরণের দিকে দেখব এবং সেই পদ্ধতিতে আমরা সাধারণ কিছু ধারনার চেষ্টা করব তাই সম্ভবত এটাকে তোমরা অন্য কোনো টেমপ্লেটে বিস্তারিত করতে পারো যেটা তোমরা চারপাশে দেখতে পারো এবং তোমরা আগ্রহী এমন কোনো কাজে লাগাতে পারো সুতরাং সেখানে ন্যাফিয়ন নামে পরিচিত এই পলিমার মেমব্রেন আছে এটা একটা উপাদান যা বাণিজ্যিকভাবে DuPont দ্বারা বিক্রিত হয় এবং একটা বিস্তৃত প্রয়োগমূলক ক্ষেত্রে এর ব্যবহার করা হয় মূলত এটা একটা পলিমার এবং ধারনা হল এই যে এই পলিমারের মধ্যে কিছু পোরোসিটি থাকে এর মধ্যে নির্দিষ্ট কিছু প্রকারের ছিদ্র থাকে এবং ঐ ছিদ্রগুলিতে তোমরা ন্যানোমেটারিয়াল তৈরি করতে পারো সুতরাং সংক্ষেপে দেখা যাক যে এর গঠন সাপেক্ষে এখানে কি সম্ভব এবং আমরা একে কি প্রকারের প্রয়োগে রাখতে পারি সুতরাং যদি তোমরা দেখো যদি তোমরা ইথিলিনের দিকে খেয়াল করো মূলত এটা হল C2H4 সুতরাং আমাদের আছে দ্বি বন্ধন C এবং তারপর আমাদের আছে একটা হাইড্রোজেন এবং হাইড্রোজেন এবং এটা থেকে আমরা কিছু একটা বানাতে পারবো যাকে বলে টেট্রাফ্লুরোইথিলিন সুতরাং আমরা টেট্রাফ্লুরোইথিলিন তৈরি করতে পারি যেটা সহজভাবে বোঝাচ্ছে যে সমস্ত হাইড্রোজেনগুলি চারটে হাইড্রোজেন এখন ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত হবে সুতরাং তোমরা F পেতে পারো সুতরাং এটা হল ইথিলিন এবং এটা হল টেট্রাফ্লুরো সুতরাং এটা হল টেট্রাফ্লুরোইথিলিন এখন এই টেট্রাফ্লুরোইথিলিন ব্যবহার করে তোমরা পলিমার তৈরি করতে পারবে সুতরাং যদি তোমরা এখানে ফিরে যাও এই ওপরে তোমরা যে গঠনটা দেখতে পাচ্ছ সেটা একটা পলিমার যেখানে প্রকৃতপক্ষে তোমরা এর একটা অংশ পাবে যেটাকে পলিমারের ব্যাকবোন হিসেবে বিবেচনা করা হয় এবং আরেকটা অংশ যেটা পলিমারের পার্শ্বশৃংখল হিসাবে বিবেচিত হয় সুতরাং তোমরা এটাকে পার্শ্বশৃংখল হিসাবে কল্পনা করতে পারো সুতরাং তোমরা এটাকে ব্যাকবোন হিসাবে ভাবতে পারো এবং সেখানে অন্য যাই অবস্থিত হোক না কেন তোমরা এগুলোকে পার্শ্ববর্তী শৃংখল হিসাবে ভাবতে পারো সুতরাং যে উপায়ে এটা কাজ করে সেটা হল তোমরা এখানে এই CF2 গ্রুপ দেখতে পাচ্ছ যেটা হলো টেট্রাফ্লুরোইথিলিন এবং এটা হলো মুখ্য একক যেটা এর মধ্যে বিভিন্ন অঞ্চলে তোমরা দেখতে পাবে সুতরাং তোমরা এর সামান্য পরিবর্তন দেখতে পাচ্ছ আরো একটা ফ্লুরিন অপসারিত করা হয়েছে এবং এটা হল যেভাবে তোমরা এই পার্শ্বশৃংখল পেয়েছো যেটা এখানে দেখানো হয়েছে এখানে তোমরা আরো দেখছো এই CF2 CF একটা CF3 এর সঙ্গে যেটা এখানে আছে তোমরা এখানে দেখতে পারো এই CF2 সুতরাং তোমরা এই CF2 গ্রুপের যথেষ্ট পরিমাণ উপস্থিতি দেখতে পাবে সুতরাং এটাকে বলা হয় একটা পলিমার যেখানে এটা হল একটা ফ্লুরিনেটেড পেয়ার যার মানে একটা হাইড্রোকার্বন থেকে সমস্ত হাইড্রোজেনগুলি অপসারিত হয়েছে এবং ঐ সমস্ত হাইড্রোজেনগুলি ফ্লুরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সুতরাং এখন এই পলিমারে এই প্রান্তে তোমাদের আছে একটা SO3H গ্রুপ সুতরাং এটা হল একটা SO3H গ্রুপ এবং এটাকে একটা অ্যাসিডিক গ্রুপ হিসাবে বিবেচনা করা হয় এটা H2SO4 এর সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মতন একটা গ্রুপ হলো এই SO3H সুতরাং তোমরা এখানে দেখো সাধারণত এটাকে আসলে দেখায় SO3 H হিসাবে সুতরাং এটা ঐ প্রকারে বিচ্ছিন্ন হবে এবং ঐ H এটা যে পরিস্থিতিতে রাখা আছে তার ওপর ভিত্তি করে আপাতভাবে মুক্ত হয়ে চারিদিকে ঘোরাঘুরি করবে এবং তাই এই অ্যাসিড উপাদানটিতে অ্যাসিডিক ধর্ম প্রদান করে এবং এই SO3 H গ্রুপ হল এই অ্যাসিডিক গ্রুপ যেটা সেখানে আছে সুতরাং এটা হল পলিমার স্ট্রাকচার আমি তোমাদের আরও নির্দেশ করছি যে তোমরা এখানে এই x এর মান এবং এই y এর মান দেখতে পারো সুতরাং এর মানে তোমরা ব্যাকবোনের দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবে তোমরা আরো x একক যোগ করতে পারবে আমি বলতে চাইছি এই x একটা বৃহত্তর সংখ্যাতে পরিণত হতে পারে সুতরাং তাই ব্যাকবোনটা আলাদা প্রকারের হতে পারে তোমরা এই সাধারণ ফর্মুলা দিয়ে বিভিন্ন প্রকৃতির ব্যাকবোন বানাতে পারো এবং সেখানে যে পার্শ্বশৃংখল আছে তার সাপেক্ষে তোমরা লম্বা ব্যাকবোন অথবা ছোট ব্যাকবোন প্রভৃতি তৈরি করতে পারো সুতরাং তাই যখন আমরা একটা সমতুল্য সংখ্যার কথা বলব এক্ষেত্রে একটা সমতুল্য সংখ্যা হবে পলিমারের অবশিষ্ট অংশের ওজন প্রত্যেকটা প্রোটনের জন্য যেটা সেখানে আছে সুতরাং প্রত্যেকটা প্রোটনের জন্য সুতরাং তোমরা এখানে সমগ্র যে ফর্মুলাটা আছে তার জন্য দেখতে পারো তোমাদের আছে একটা H যেটা এখানে আছে তাই এই ছোট হাতের x যেটা তোমরা এখানে ব্যবহার করেছ এবং এই ছোট হাতের y যেটা তোমরা এখানে ব্যবহার করেছ এবং এই ছোট হাতের z যেটা তোমরা এখানে ব্যবহার করেছ প্রভৃতির মানের উপর নির্ভর করে তোমরা এই পলিমারের একটা নির্দিষ্ট সংস্করণ পেতে পারো যেখানে তারপরে তোমরা পেতে পারো ব্যাকবোনের ওজন অথবা সমগ্র পলিমারের ওজন পলিমারে উপস্থিত সমস্ত পরমাণুগুলির সমস্ত অণুগুলির জন্য সমস্ত H যেগুলো সেখানে আছে তার জন্য ওজন সুতরাং তারপরে এটা হবে তোমাদের তুল্যাঙ্ক ভার সুতরাং তোমরা বিভিন্ন তুল্যাঙ্ক ভারবিশিষ্ট ন্যাফিয়ন পেতে পারো তৈরি করতে পারো সুতরাং তোমরা বিভিন্ন তুল্যাঙ্ক ভারবিশিষ্ট ন্যাফিয়ন উৎপাদন করতে পারবে এবং তাই বলতে গেলে এটা কি মাত্রায় অ্যাসিডিক হবে সেটা হল যা তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে সুতরাং এটা হল যা এখন এবং আরো এটা জলের প্রতি খুবই সংবেদনশীল ন্যাফিয়নের আচরণ জলের প্রতি খুবই সংবেদনশীল সুতরাং যে মাত্রায় H বিচ্ছিন্ন হবে এবং সচল হবে এই অর্থে যে এটি আসলে পলিমার বরাবর চলতে পারে সেটা জলের উপস্থিতির উপর নির্ভর করে জলের উপস্থিতির উপর খুবই তাৎপর্যপূর্ণ ভাবে নির্ভর করে এইভাবে এটা জলের উপস্থিতির উপর খুবই তাৎপর্যপূর্ণ ভাবে নির্ভর করে সুতরাং প্রকৃতপক্ষে যদি তোমরা গঠনটার দিকে তাকাও এটা হল পলিমার যার ফর্মুলা এখানে আছে এই ফর্মুলাটা যেটা আমরা এখানে লিখেছি এই সমগ্রটা যেটা তোমরা এখানে দেখছো যখন তোমরা প্রকৃতপক্ষে এটাকে একটা পলিমার হিসাবে বানাও এবং তারপর কোন প্রয়োগের জন্য এটাকে রাখতে চেষ্টা করো যেটা তোমরা দেখতে পাবে সেটা হলো এই পলিমার যেটা সাধারণত এই খুবই পরিষ্কার ট্রান্সপারেন্ট পলিমার দিয়ে তৈরি হয় সুতরাং তোমরা যেকোনো কারণে যে পলিথিন শিট কিনতে পারো এটা দেখতে তার থেকে কিছু আলাদা নয় সুতরাং এটাকে দেখতে কেবল একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট এর মত মূলত এটাকে এরকম দেখাবে সুতরাং উপর থেকে ওটার সঙ্গে অন্য যেকোনো ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট যেটা তোমরা অন্য কোনো উদ্দেশ্যে পেতে পারো তাদের মধ্যে কোন চমকপ্রদ পার্থক্য দেখতে পাবে না কিন্তু আমি বলতে চাইছি মৌলিকভাবে ঐ পলিমারগুলির এগুলো হলো প্রকৃতি অভ্যন্তরীণভাবে রাসায়নিক গঠনগুলি তোমরা ঐ যেকোনো শিট থেকে যেরকম পেতে পারো তার থেকে খুবই আলাদা হতে পারে সুতরাং এই পলিমার কি করতে পারে তার সাপেক্ষে পলিমারের বৈশিষ্ট্যগুলি খুবই অনবদ্য এই পলিমারের মধ্যে এই অঞ্চলে তোমরা যেটা দেখছো যেখানে এই ব্যাকবোন অবস্থিত সুতরাং এটা একটা বিবর্ধিত নকশার মতন এটা ঐ পলিমারের একটা বিবর্ধিত দর্শন সুতরাং পলিমারের ব্যাকবোনটা হলো এখানে সুতরাং উদাহরণ হিসেবে এই সমস্ত CF2CF2 গ্রুপগুলি ইত্যাদি সবগুলি এখানে আছে সুতরাং তারপর যাই হোক তোমরা এই O পাবে এবং তারপর তোমরা এই CF2CF2 প্রভৃতি পাবে সুতরাং তোমরা এখানে এই শৃংখলটা পাবে সুতরাং সমগ্র অঞ্চল জুড়ে তোমরা এই CF2CF2 পাবে সুতরাং সেগুলো হলো এর ব্যাকবোন আমার অর্থ এই সমস্ত অঞ্চলটা ব্যবহার করার জন্য এবং তারপর এখানে চিহ্নিত যে সাদা অঞ্চল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো উপাদানের অভ্যন্তরে অবস্থিত একপ্রকার মাইক্রোক্যাভিটি অথবা মাইক্রোপোর এর মতন এবং ঐ ছিদ্রগুলোতে SO3 H গ্রুপগুলি নির্দেশিত সুতরাং এটা হল তোমরা যা পাবে সুতরাং এটা হল কীভাবে এই গঠনটা থাকবে সুতরাং এই H আয়নগুলি এই প্রকারের অঞ্চলগুলিতে অবস্থান করতে পারে এবং সাধারণত জলও এখানে অবস্থিত সুতরাং এই প্রকার মেমব্রেন এ প্রচুর পরিমাণ পর্যবেক্ষণ করা হয় এটা বোঝার জন্য যে জল প্রোটন প্রভৃতির সাপেক্ষে কি ঘটছে সুতরাং তারা একটা হাইড্রোনিয়াম আয়নের পরিপ্রেক্ষিতে কথা বলে যেটা হলো একটা H3O প্রকৃতির আয়ন এবং সেটা হলো তারপর যেটার আশেপাশে ঘোরার কথা সুতরাং এই H H2O এর সঙ্গে সংযুক্ত হবে এবং তোমরা জানো আমি বলতে চাইছি তোমরা একটা সংযুক্ত গঠন পাবে যেটাকে বলে H3O এবং সেটাই হলো যা চারিদিকে ঘুরছে বলে মনে হবে সুতরাং জলের অনুপস্থিতিতে প্রোটনগুলি চলাচল করে না তাই H হলো একটা প্রোটন এবং যদি মেমব্রেনটা পুরোপুরি শুষ্ক থাকে এটা চলাচল করে না সুতরাং যদি তোমরা এই মেমব্রেনটা শুষ্ক অবস্থায় নাও এবং এবং যদি তোমরা দেখার চেষ্টা করো যে যদি প্রোটনগুলো চলে বেড়ায় তবে সেখানে উপায় আছে যার দ্বারা তোমরা পরিমাপ করতে পারবে দেখতে পারবে যে প্রোটনগুলি চলাচল করছে কি না তোমরা দেখতে পাবে যে প্রোটনগুলির চলাচলের ক্ষমতা খুবই কম এবং এই ক্ষমতাকে আমরা বলে থাকি প্রোটন পরিবাহিতা এই মেমব্রেনের ঐ প্রোটন পরিবাহিতা বিশেষভাবে কম হবে যদি তোমরা এটাকে শুষ্ক অবস্থায় রাখো একই সাথে যদি তোমরা এটাকে সিক্ত করো যদি এতে পর্যাপ্ত আদ্রতা থাকে যদি এতে পর্যাপ্ত তরল জল থাকে যদি এটাকে জলে গরম করা হয় তবে প্রোটনের চলাচলের খুব ভালো প্রবণতা দেখা যায় সুতরাং এই মেমব্রেন সম্পর্কে এটা হল খুব ভালো একটা বিষয় সেখানে এই মেমব্রেনের অন্যান্য কিছু আকর্ষণীয় দিক আছে যেটা একে আমাদের প্রয়োগের জন্য আকর্ষণীয় করেছে এবং এদের একটা হল এই বিষয়ে যে এই H যেটা তোমাদের এখানে আছে যেটা তোমাদের এখানে এবং এখানে আছে এখানে এর সামান্য কিছু উদাহরণ আমাদের আছে এই H কে অন্য কোন আয়ন দ্বারা বিনিময় করা যেতে পারে ঠিক আছে সুতরাং H কে অন্য কোন ধনাত্মক আয়ন দ্বারা বিনিময় করা যেতে পারে সুতরাং উদাহরন হিসাবে আমরা H আয়নকে Na দ্বারা প্রতিস্থাপিত করতে পারি আসলে এই মেমব্রেন প্রায়ই বিক্রি হয় যখন এটা পাওয়া যায় এটাকে অ্যাসিড আকারে না পাঠিয়ে তারা বিক্রি করতে পারে যার অর্থ হলো এই H আয়ন উপস্থিত থাকবে তারা প্রকৃতপক্ষে তোমাদেরকে এটা বিক্রি করে সোডিয়ামের আকারে যেখানে এই Na আয়ন উপস্থিত থাকে এবং তারপর আবার তোমরা এটাকে অ্যাসিডে গরম করলে এটা H আকারে পরিবর্তিত হবে সুতরাং এটা হলো এক প্রকারের উপায় যার দ্বারা তোমরা এই মেমব্রেনে কারসাজি করতে পারো এটা যে আয়ন ধরে রেখেছে তোমরা সেই আয়নের পরিবর্তন করতে পারো শুধুমাত্র অতিরিক্ত পরিমাণ ঐ আয়নের উপস্থিতিতে এটাকে গরম করে এবং তাহলে ডিফিউশন বা ঐ প্রকারের কোন পদ্ধতিতে ঐ আয়ন এর মধ্যে প্রবেশ করবে এবং ভেতরে অবস্থিত বেশিরভাগ আয়নকে প্রতিস্থাপিত করবে এবং তারপর তোমরা এটাকে নেবে তোমরা মূলত এটা সোডিয়ামের আকারে পাবে সুতরাং তোমরা প্রকৃতপক্ষে এই মেমব্রেনটা নিতে পারো এবং বিভিন্ন আয়ন যেকোনো ধনাত্মক আয়ন দিয়ে এটাকে ভর্তি করতে পারো সুতরাং সাধারণত যেকোনো ধাতব আয়ন দিয়ে তোমরা এটা ভর্তি করতে পারো সুতরাং তোমরা কোথায় এটা ব্যবহার করতে চেষ্টা করছ তার ওপর নির্ভর করে এটা হল একটা সুবিধা এবং একইসঙ্গে একটা অসুবিধা সুতরাং আমাদের প্রয়োগে যেখানে আমরা বিভিন্ন প্রকারের কিছু ন্যানোমেটারিয়ালগুলি তৈরি করতে চেষ্টা করছি এটা একটা সুবিধায় পরিণত হয় কারণ আমরা চাচ্ছি যে মেমব্রেনের ভেতরে একটা আলাদা ধাতু উপস্থিত থাকুক এবং এটা হল যা আমরা করার চেষ্টা করছি এবং তাই এটা একটা সুবিধায় পরিণত হয় সেখানে অন্য প্রয়োগও আছে যেমন এই মেমব্রেনটাকে ফিউয়েল সেল এর প্রয়োগগুলিতেও ব্যবহার করা হয় যেখানে ঐ সমস্ত প্রয়োগে তারা এটাকে প্রোটন আকারে রাখতে চায় H আকারে রাখতে চায় কারণ ঐ প্রকারের প্রয়োগে এই H হল সেই আয়ন যা মেমব্রেন জুড়ে পরিবাহিত হয় সুতরাং ঐ প্রয়োগগুলিতে যদি তোমাদের অন্য আয়নের আকারে কিছু ত্রুটি থাকে যেটা আসবে কারণ তরলটা জলটা কোন পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং এই পাইপগুলো হল ধাতুনির্মিত এবং তাই কিছু আয়ন ঐ পাইপ দিয়ে চলে আসবে তারপরে ঐ আয়নগুলো প্রকৃতপক্ষে এখানে যাবে এবং H কে অপসারিত করে এর অবস্থান দখল করবে এবং তারপর যেটা ঘটবে সেটা হল যদি তোমরা তখনও এই উপাদান থেকে একটা প্রোটন সংক্রান্ত পরিবাহিতা পেতে চেষ্টা করো তোমরা দেখবে যে ঐ প্রোটন সংক্রান্ত পরিবাহিতা কমে গেছে সুতরাং সেখানে এই বৈশিষ্ট্য আছে যে তোমরা H কে অন্য কোন আয়ন দ্বারা প্রতিস্থাপিত করতে পারো এটা সত্যিই এই পরিস্থিতিগুলোর উপর নির্ভর করে যার অধীনে তোমরা ঐ মেমব্রেনটাকে ব্যবহার করবে ঐ প্রতিস্থাপনটা ভালো অথবা ঐ প্রতিস্থাপনটা খারাপও হতে পারে সুতরাং এটা হল বিষয় যা আমাদের মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে এখানে এর মধ্যে আমরা অন্য আয়ন রাখতে চাইছি আসলে আমাদের ক্ষেত্রে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলোর দিকে তাকিয়ে তোমরা বিভিন্ন অন্য আয়ন রাখতে রাখতে পারো উদাহরণস্বরূপ তোমরা ক্যাডমিয়াম রাখতে পারো তোমরা লেড রাখতে পারো সুতরাং ঐ প্রকারের আয়নগুলি রাখা যেতে পারে সুতরাং আমি এর মধ্যে লেড ঢোকানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চলেছি এবং তারপর এটা দিয়ে অন্য কিছু করতে চলেছি সুতরাং বিশেষ করে এর জন্য এটা প্রকৃতপক্ষে উপযোগী আমি অবশ্যই এখানে যোগ করতে চাই এই ন্যাফিয়নের কিছু বৈশিষ্ট্য যা আমাদের প্রকারের প্রয়োগের ক্ষেত্রে একে সুবিধাজনক করে তোলে যার প্রথমটা হল এর স্থিতিশীলতা সুতরাং ঘরের উষ্ণতায় বায়ুমণ্ডলীয় অবস্থায় প্রভৃতিতে এটা স্থিতিশীল থাকে এটা হল একটা খুবই স্থিতিশীল মেমব্রেন তোমরা এটাকে ঘরের উষ্ণতায় দীর্ঘ সময় ধরে রেখে দিতে পারো এবং এটা একদম ঠিক থাকবে তাই বিশেষ করে এটা থাকা খুবই ভালো একটা বিষয় যদি তোমরা ন্যানোমেটারিয়ালগুলি তৈরি করতে চাও একটা সময়ব্যাপী তাদের ব্যবহার করতে চাও এবং এগুলো হলো ট্রান্সপারেন্ট সুতরাং বিশেষত অপটিক্যাল প্রয়োগগুলিতে এটা খুবই প্রয়োজনীয় সুতরাং কারণটা হলো তোমরা এখন এর ভেতরে কিছু একটা বৃদ্ধি করতে চাও এবং তোমরা ঐ উপাদানের অপটিক্যাল বৈশিষ্ট্যগুলো জানতে চাও যেটা তোমরা এর ভেতরে বৃদ্ধি করেছো এখন যদি এই টেমপ্লেট অথবা হোস্ট উপাদানের নিজে থেকেই আলোর গুরুত্বপূর্ণ কিছু অ্যাবজর্পশন থাকে এবং এটা এক প্রকারের খুবই কালো একটা উপাদান হয় তবে তোমরা এই ন্যানোমেটারিয়ালগুলি যেগুলো তোমরা ভেতরে তৈরী করেছো তাদের বৈশিষ্ট্য ভালো করে দেখতে পাবে না প্রকৃতপক্ষে এটা ঐ বৈশিষ্ট্যগুলোকে আড়াল করবে সুতরাং যদি এটা স্বকীয়ভাবে ট্রান্সপারেন্ট হয় তবে তোমাদের পক্ষে সেটা সুবিধাজনক হবে সুতরাং এই বিষয়টা যে এটা হলো স্থিতিশীল এবং এই বিষয়টা যে এটা হলো ট্রান্সপারেন্ট এই দুটো বৈশিষ্ট্য থাকা খুবই উপযোগী সুতরাং এই দুটোর মধ্যে তোমরা একটা ভালো পরিস্থিতি পাও যে তোমরা এই মেমব্রেনটাকে বিশেষত অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি সংক্রান্ত পর্যবেক্ষণের ক্ষেত্রে কাজে লাগাতে পারো এবং সর্বতোভাবে এই গঠনের উপরে যেখানে তোমাদের উপাদানের মধ্যে অবস্থিত এই ছিদ্রগুলো আছে সেখানে তোমরা কিছু বৃদ্ধি করতে পারো এবং আমরা দেখবো কিভাবে আমরা ঐ বৃদ্ধির পদ্ধতিতে কারসাজি করতে পারি এবং ঐ পদ্ধতিতে তোমরা প্রকৃতপক্ষে কনাগুলিকে তৈরি করতে থাকবে সুতরাং আমরা কিছুক্ষনের মধ্যেই সেখানে ফিরে আসবো সুতরাং এটা হল হোস্ট উপাদান ন্যাফিয়ন সম্পর্কে কিছু বিষয় এবং এখন দেখা যাক কিভাবে এটাকে এই বিষয়টা করতে ব্যবহার করা যেতে পারে যেটাকে বলে টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিস সুতরাং এটা করতে সাধারণত আমরা যা করে থাকি সেটা হলো একটা টেমপ্লেট এক্ষেত্রে আমরা ন্যাফিয়ন টেমপ্লেটের কথা বলছি যার মধ্যে এই অ্যাসিড গঠন প্রভৃতি আছে এখন এই নির্দিষ্ট টেমপ্লেটে কি করতে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা এটার দিকে দেখব সুতরাং ধাপগুলো যা আমি এখানে আলোচনা করেছি একপ্রকার একইরকম হবে যদি তোমরা অন্য কোন টেমপ্লেটের চেষ্টা করো সুতরাং আমি তোমাদের এখানে যে প্রকারের পদ্ধতিগুলো দেখালাম যদি তোমরা অন্য কোন পলিমার মেমব্রেনে তার অনুকরণে যাও তোমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে ঐ মেমব্রেনটা কি এটাতে কি আছে এবং এর থেকে তোমরা কি আলাদা করতে চাও এতে তোমরা কি যোগ করতে চাও এবং তারপরে সেই অনুযায়ী তোমাদেরকে ঐ ধাপগুলো পরিবর্তন করতে হবে সুতরাং যে ধাপগুলো আমি তোমাদের এখানে দেখাচ্ছি সেগুলো এই ন্যাফিয়ন মেমব্রেনের জন্য খুবই নির্দিষ্ট যেটা কিছু লেড ভিত্তিক গ্রুপকে হোস্ট করতে ব্যবহৃত হয় সুতরাং এটা এখানে খুবই নির্দিষ্ট সুতরাং তোমাদেরকে এর পরিবর্তন দেখার জন্য প্রস্তুত থাকতে হবে সুতরাং আমরা ন্যাফিয়ন মেমব্রেন নেব এবং সাধারণত প্রথমেই একে নাইট্রিক অ্যাসিডে গরম করা হয় এটা করা হয় এটা নিশ্চিত করার জন্য যে সেখানে যেন এর মধ্যে অন্য কোন অবিশুদ্ধি না থাকে এসবগুলো যেন অপসারিত হয় তাই কোনভাবে সংশ্লেষণ পদ্ধতির সময় যদি সেখানে এর মধ্যে তখনো কিছুই সোডিয়াম উপস্থিত থাকে বা অন্য কোন লবণ ইত্যাদি এর মধ্যে প্রবেশ করে আমরা নিশ্চিত করতে পারি যে ব্যবহারের আগে অন্য কোনো স্যাম্পেল কোন পাত্র প্রভৃতি ধুয়ে ফেলা কিছু আলাদা বিষয় নয় আমরা আগের কোনো ধাপ মেমব্রেনের আগের ঘাটাঘাটির জন্য উপস্থিত থাকতে পারে এমন কোনো অবশিষ্টাংশ অপসারণ করতে মূলত এটাকে নাইট্রিক অ্যাসিডে গরম করব এবং তাই যুক্তিসঙ্গতভাবে তোমরা আত্মবিশ্বাস বোধ করবে যে যেটা তোমাদের আছে সেটা একটা পরিষ্কার ন্যাফিয়ন মেমব্রেন এই ন্যাফিয়ন মেমব্রেনটাকে তারপর একটা লবণের দ্রবণে নিমজ্জিত করা হয় সুতরাং উদাহরণ হিসেবে তোমরা যদি চাও যে লেড আয়ন এর মধ্যে প্রবেশ করুক তোমাদেরকে একটা দ্রবণে নিমজ্জিত করতে হবে যেটাতে লেড আয়ন আছে সুতরাং কোন লেডের লবণ সুতরাং উদাহরণ হিসেবে আমি মনে করি লেড অ্যাসিটেট ট্রাইহাইড্রেট কে চেষ্টা করা যেতে পারে এটা হল একটা লবণ সুতরাং ঐ লবণকে তোমাদের এক প্রকার দ্রবণের আকারে রাখতে হবে এবং তারপর এই মেমব্রেনকে ঐ দ্রবণে রাখতে হবে এবং সেটা এই লেড আয়নগুলিকে মেমব্রেনের মধ্যে ডিফিউজ করতে দেবে এবং এই পদ্ধতিতে আমাদের নিমজ্জনের সময়ও নিয়ন্ত্রণ করতে হবে সুতরাং আমাদের নিয়ন্ত্রণে নিমজ্জনের সময় একটা পরিবর্তনীয় রাশি এবং এটা গুরুত্বপূর্ণ মনে হতে পারে পরিস্থিতিটা সামলানোর জন্য এটা খুবই সহজ একটা উপায় কিন্তু আসলে এটা পরিস্থিতিটা সামলানোর জন্য সঠিক একটা উপায় এবং আমাদের যেকোনো পর্যবেক্ষণেই আমাদের কার্যসিদ্ধির জন্য আমরা সবথেকে সহজতম পদ্ধতি চেয়ে থাকি এখানে সময় একটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক কারণ যে পদ্ধতির দ্বারা লেড আয়ন মেমব্রেনের ভেতরে প্রবেশ করবে সাধারণভাবে সেটা একটা ডিফিউশন পদ্ধতি তাই ডিফিউশন ঘটে চলেছে এবং এই লেড আয়ন মেমব্রেননের ভেতরে প্রবেশ করছে সুতরাং এই ডিফিউশন প্রক্রিয়া পুরোপুরি সময় নির্ভর যত বেশি সময় ধরে তোমরা অপেক্ষা করবে তত বেশি পরিমাণ উপাদান ডিফিউজ করবে একই কন্সেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর জন্য যদি তোমরা বেশি সময় ধরে অপেক্ষা করো বেশি পরিমাণ উপাদান ডিফিউজ করবে নিশ্চিতভাবে যেহেতু উপাদানটা ডিফিউজ করবে কন্সেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমতে থাকবে সুতরাং যে হারে এটা উপাদানের ভেতর প্রবেশ করবে সেটা ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হবে সুতরাং সেখানে ঐ কাইনেটিক্স গুলি আছে সেখানে আছে ডিফিউশন কাইনেটিক্স যেটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে কিন্তু মূল যে রাশিটি আমরা সেখানে নিয়ন্ত্রণ করতে পারি সেটা হলো এই সময় তোমরা উষ্ণতাও পরিবর্তন করতে পারো এবং ডিফিউশনের হার বাড়াতে পারো যদি এটা তোমাদের কাছে প্রয়োজনীয় একটা বিষয় হয় এক্ষেত্রে আমরা আবশ্যিকভাবে ওটার দিকে দেখব না আমরা স্বাভাবিকভাবেই ঘরের উষ্ণতায় কাজ করব তোমরা নিমজ্জনের সময়ের নিয়ন্ত্রণ করতে পারো এবং সেটা এর মধ্যে যে লেড লবণ গেছে তার পরিমাণ নিয়ন্ত্রণ করবে এখন যখনই লেড লবণ ভিতরে প্রবেশ করবে আমাদেরকে ফিল্ম টাকে H2S এ উন্মুক্ত করতে হবে সুতরাং একবার ঐ লেড লবণ ভেতরে প্রবেশ করলে তোমরা তারপরে ফিল্মটাকে সামান্য একটু পরিষ্কার করতে পারো এবং তারপর এটাকে কোন এক প্রকারের পাত্রে রাখতে পারো সুতরাং এটা হল তোমাদের ফিল্ম এবং তারপর তোমাদের কোন এক প্রকারের পাত্র আছে এবং তোমরা H2S চালাতে পারো সুতরাং সারা রাত্রি ব্যাপি তোমরা H2S এর প্রবাহ এই মেমব্রেনের উপর চালাতে পারো সুতরাং এটা হল তোমার মেমব্রেন এবং এটা লেড লবণ ধারণ করে সুতরাং সেটা এখানে আছে এই লেড লবণ এবং তারপর এটা ঐ লবণে নিমজ্জিত করা হয়েছে সুতরাং সেখানে আছে এই লেড আয়ন সুতরাং তারা সেখানে আছে এবং তারপর তোমরা H2S পাঠিয়েছো এবং তোমরা PbS পেয়েছ সুতরাং এখানে Pb2 আয়ন আছে এবং তারপর তোমরা পেয়েছো PbS লবণ যেটা মেমব্রেন দিয়ে গঠিত হচ্ছে সুতরাং এখন তোমাদের লেড লবণ আছে যেটা এই মেমব্রেনে গঠিত হয়েছে এবং আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হলো যে যদি তোমরা ঐ গঠনে ফিরে যাও এর মানে হল এখন এখানে তোমাদের লেড লবণ আছে সুতরাং এই অঞ্চলে তোমাদের আছে এই H সুতরাং এখন এই H Pb2 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং তারপর তোমরা এখানে মূলত PbS পেয়েছো সুতরাং এটা হল যেভাবে তোমরা এই উপাদানে এই লেড সালফাইড পেয়েছো এবং নিমজ্জনের সময়ের উপর নির্ভর করে কি পরিমাণ লেড সালফাইড এই ছিদ্রগুলিতে যাবে সেটা পরিবর্তিত হয় এবং স্বভাবতই যত বেশি সময় ধরে তোমরা অপেক্ষা করবে উপাদানের মধ্যে ততো বেশি পরিমাণ লেড যাবে এবং এটা একটা বিষয় যেটা আমরা ব্যবহার করতে পারি এই মেমব্রেনে লেডের পরিমাণ এবং সেইসঙ্গে যে লেড সালফাইড উৎপন্ন হয়েছে তার ক্রিস্টালের আকার নিয়ন্ত্রণ করতে সুতরাং তোমরা ঐ প্রকারের জিনিস পেতে পারো এবং এটা দেখা যাচ্ছে যে যদি তোমরা বেশকিছু মিনিট ধরে করো তোমরা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধঘন্টা অথবা 45 মিনিট ধরে নিমজ্জিত করো সুতরাং 1 মিনিট থেকে 1 ঘন্টা এরকম একটা সময়সীমার মধ্যে যদি তোমরা বেশকিছু পরীক্ষা করো তোমরা দেখবে যে তোমরা লেড আয়নগুলি এবং লেড ক্রিস্টালগুলি পেতে পারো আপাতভাবে একইরকম আকারের পাল্লায় লেড সালফাইড ক্রিস্টালগুলি যেখানে আকারের পাল্লা ন্যানোমিটারে আছে আমরা ন্যানোক্রিস্টালাইন লেড সালফাইড পেতে পারি এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কেন এই টেমপ্লেট অ্যাসিস্টেড প্রযুক্তি হল একটা খুবই আকর্ষণীয় প্রযুক্তি সাধারণভাবে ন্যানোমেটারিয়াল সংশ্লেষণের পরিপ্রেক্ষিতে এবং আরো এটা হল অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে ন্যানোমেটারিয়াল সংশ্লেষণ যদি তোমরা এখানে যাও আমি যেটা বলেছি এটা খুবই স্থিতিশীল এবং খুবই ট্রান্সপারেন্ট সুতরাং এই লেড সালফাইড যেটা ভেতরে থেকে যাবে সেটা এখন অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি প্রদান করবে মেমব্রেন নিজে থেকে কিছু প্রদান করবে না এটা আপেক্ষিকভাবে পরিষ্কার হবে এবং গুরুত্বপূর্ণ ভাবে এটা আলাদা আলাদা ক্রিস্টালগুলিকে বিচ্ছিন্ন থাকতে সাহায্য করবে আলাদা আলাদা ক্রিস্টালগুলি বিচ্ছিন্নভাবে থাকবে সুতরাং তারা সমস্তগুলোই আলাদা আলাদা থাকবে সুতরাং ন্যানোমেটারিয়ালগুলির কাজে যেকোনো ন্যানোমেটারিয়ালের কাজের সাপেক্ষে একটা প্রধান উদ্বেগের বিষয় হলো যে যেহেতু এই ন্যানোক্রিস্টালগুলোকে খুবই ছোট আকারে পাবে তাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হবে সুতরাং প্রতি গ্রামে পৃষ্ঠতলের ক্ষেত্রফল খুবই বেশি নির্দিষ্ট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি তাই প্রকৃতপক্ষে ঐ কণাগুলি খুবই প্রতিক্রিয়াশীল হবে সুতরাং যদি তোমাদের দুটো ছোট কনা থাকে তবে একটা বড় কনা গঠন করার জন্য তাদের মিলিত হবার সম্ভাবনা বেশি সুতরাং একটা বড় কনা গঠন করার জন্য দুটো ছোট কনা মিলিত হবে কারণ যখন তারা এরকম করবে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যাবে এবং সেটা শক্তিগতভাবে অনুকূল হবে সুতরাং এটা হল অভিমুখ যেদিকে তারা যাবে সুতরাং তোমরা যদি ন্যানোমেটারিয়ালগুলির দীর্ঘকালীন প্রয়োগের কথা ভাবো যেকোনো সময় যখন তোমরা ন্যানোমেটারিয়ালগুলি নিয়ে কাজ করবে এবং বেশিরভাগ সময় তোমরা এমন একটা দ্রব্য বানাতে চাও যেটা বছরের পর বছর চলবে সুতরাং ঐ কয়েক বছর ধরে যদি তোমরা কোন বৈশিষ্ট্যের দিকে দেখো তবে ঐ কয়েক বছর ধরে ঐ উপাদানগুলির ন্যানোস্কেলে বজায় থাকা উচিত সেটা সম্ভব ছিল কারণ ঐ উপাদানগুলি ন্যানোস্কেলে গঠিত হয়েছিল যদি তোমরা তাদেরকে এই ধরনের কাছাকাছি অবস্থায় রাখো তবে তারা একত্রিত হব এবং খুব তাড়াতাড়ি এটা গঠন করবে তাই হতে পারে এক মাস অতিবাহিত হলে এখানে এগুলি আর ন্যানোমেটারিয়াল থাকবে না সুতরাং তোমরা একটা দ্রব্য বিক্রি করলে এবং এটা খুবই অনবদ্য কিছু জিনিস করছে কারণ এর মধ্যে ন্যানোমেটারিয়ালগুলি আছে এক মাস অতিবাহিত হলে কণাগুলো একত্রিত হবে তারা আর ন্যানোমেটারিয়াল থাকবে না এবং তাই ঐ অংশে ঐ বৈশিষ্ট্যগুলি সেখানে আর থাকবে না এবং তাই তোমাদের দ্রব্য আর কাজ করবে না সুতরাং তাই তোমরা এই অযৌক্তিক পরিস্থিতিতে পড়ে যাবে যে তোমাদের যুক্তিসঙ্গতভাবে বেশি সময়ের ওয়ারেন্টি থাকতে পারে না তোমাদের ওয়ারেন্টির সময় এক মাসের থেকেও কম হবে কারণ একমাস পরে তোমাদের উৎপাদিত দ্রব্যটা কোনোভাবেই কাজ করবে না সুতরাং এটা হলো সমস্যা সুতরাং তোমরা আলাদা আলাদা ন্যানোক্রিস্টালাইন কণাগুলোকে স্থিতিশীল করতে চাইছ এটা যে কোন ন্যানোটেকনোলজি যার তোমরা উদ্ভাবন করবে তার জন্য খুবই প্রয়োজনীয় আলাদা আলাদা ন্যানো কণাগুলোকে স্থিতিশীল হতে হবে সুতরাং আমি দুঃখিত তোমাদেরকে এই বিচ্ছিন্ন বিষয়টা অপসারণ করতে হবে এই টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিস আমাদের জন্য এটা খুবই প্রাকৃতিক উপায়ে করে থাকে কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লেড সালফাইড আছে সেটা বাহ্যিকভাবে আলাদা সুতরাং এখানে যে লেড সালফাইড আছে সেটার থেকে এখানে যে লেড সালফাইড আছে সেটা বাহ্যিকভাবে আলাদা হবে এবং এই প্রকার চলতে থাকবে সুতরাং তারা সমস্তগুলোই বাহ্যিকভাবে আলাদা সুতরাং আসলে তারা একে অপরের সঙ্গে সংস্পর্শে আসে না সুতরাং আসলে যখন তোমরা এই প্রকার ন্যানোমেটারিয়াল তৈরি করবে তোমরা প্রকৃতপক্ষে ঐ ন্যানোমেটারিয়ালকে মাসের পর মাস বা হতে পারে বছরের পর বছর স্থিতিশীল রাখতে পারবে তোমরা এটাকে পুরোপুরি স্থিতিশীল রাখতে পারবে তাই বলতে গেলে এটা এমন অবস্থায় থাকবে না যে পলিমারের মধ্য দিয়ে গিয়ে এবং কাছাকাছি অবস্থিত ছিদ্রের মধ্যে অবস্থিত পরবর্তী ন্যানো কনার সংস্পর্শে আসবে এবং তাই বলতে গেলে তোমাদেরকে একটা সিন্টারিং পদ্ধতি করতে হবে সুতরাং এটা একত্রিত হতে পারবে না সুতরাং তাই এই টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিস প্রকৃতপক্ষে একটা খুবই ভালো পদ্ধতি এবং যেকোনো পরিস্থিতিতেই তোমরা এটাকে ব্যবহার করতে পারো পরিগ্রহণ করার জন্য বোধ হয় এটা খুব সুন্দর একটা প্রক্রিয়া হয়তো একমাত্র অসুবিধা যেটা আমি ভাবতে পারি সেটা হলো এই যে মৌলিকভাবে এটা একটা পলিমার এটা তোমাদের ক্রিয়ারত উষ্ণতার বিস্তৃতিকে সীমাবদ্ধ করে এটা হল এক নাম্বার এবং দুই নাম্বার হলো এর আরো অর্থ হলো এটা ন্যানো কণাগুলির এক ধরনের হালকা উপস্থিতির মত কারণ বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এখানে পলিমার থাকতে হবে এবং সেখানে তোমাদের ন্যানো কনাগুলি থাকতে হবে সুতরাং যদি তোমরা ঐ ন্যানো কনাগুলির খুব বেশি ঘনত্ব চাও তবে ঐ পরিস্থিতিতে এটা তোমাদের জন্যে খুব বেশি কার্যকর হবে না কিন্তু যদি তোমরা কেবলমাত্র একটা ফিল্ম চাও যেটার ঐ ন্যানো কনাগুলি আছে এবং তারপর অন্য যেকোনো প্রয়োগে তোমরা এটাকে ব্যবহার করতে পারো এবং এই ফিল্মটা যান্ত্রিকভাবেও স্থিতিশীল সুতরাং একবার তোমরা এটাকে এই আকারে তৈরি করলে তোমরা একটা ভাঁজ করতে পারো এবং কোনো একটা প্রয়োগে কাজে লাগাতে পারো এবং অন্য কোন একটা প্রয়োগের ক্ষেত্রে তোমরা এটাকে রোল করতে পারো অন্য কোন প্রয়োগের ক্ষেত্রে তোমরা এটাকে টানটান অবস্থায় বা সমান অবস্থায় রাখতে পারো সুতরাং একবার একটা ফিল্মের আকারে এলে বিভিন্ন প্রকার ভৌত আকারে তোমরা প্রকৃতপক্ষে অর্জন করতে পারো এর কোনো সুনিশ্চয়তা নেই সুতরাং এই টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিসের বেশ কিছু ভালো দিক আছে ন্যানোমেটারিয়াল সংশ্লেষণের জন্য ন্যানোটেকনোলজিতে ব্যবহারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং আমি তোমাদের এখানে যা দেখিয়েছি সেটা হলো তোমাদের কিভাবে এটা করতে হবে তার একটা নির্দিষ্ট উদাহরণসহ একটা সাধারন পদ্ধতি সুতরাং এখন আমরা এই ন্যানো কণাগুলি বানিয়েছি ধরা যাক আমরা এগুলোর কিছু বৈশিষ্ট্যকরণ করতে চাই সুতরাং একটা অন্যতম সহজ প্রযুক্তি যেটা আমাদের যেকোনো মেটারিয়াল সায়েন্স বিভাগে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহজবোধ্য সেটা হল এই X রশ্মি ডিফ্রাকশন প্রযুক্তি এবং যে প্রাথমিক সমীকরণ আমরা সেখানে ব্যবহার করবো সেটা হলো nλ2dsinθ এটা হল ব্রাগ সমীকরণ এবং X রশ্মি দিয়ে বিভিন্ন প্রকারের বিশ্লেষণ যা তোমরা করতে পারো এই সমীকরণের সাহায্যে সেগুলো খুব সহজেই করা যাবে সুতরাং তোমরা একটা ভালো সংখ্যক বিশ্লেষণ এই সমীকরণ ব্যবহার করে করতে পারবে সেখানে আরো সমীকরণ আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি কিন্তু এটা হল প্রাথমিক সমীকরণ এখন তাই প্রথমে আমরা এই ব্রাগ সমীকরণ বুঝতে চাই যেটা তোমরা আগে থেকেই জানো এবং বিভিন্ন আলাদা আলাদা পরিস্থিতিতে তোমরা এটা পেয়ে থাকতে পারো কিন্তু আমাদের জন্য মজার বিষয়টা হলো এই যে যখন তোমরা একটা ন্যানোমেটারিয়াল থেকে ডিফ্রাকশনের দিকে দেখবে তখন ঐ একই উপাদানে নন ন্যানো স্কেল এ মাইক্রো স্কেল এ ডিফ্রাকশনের তুলনায় বলতে গেলে সেখানে একটা তফাৎ হবে সুতরাং আমরা বোঝার চেষ্টা করব এই তফাতটা কি এবং কোথা থেকে এই তফাতটা আসে সুতরাং যদি তোমরা সাধারণ তথ্যের দিকে দেখো তবে কোনো পছন্দসই এককে তোমরা ঐ অভিমুখে ইনটেনসিটি পাবে এবং এটা হল 2θ যে কোণে তোমাদের ডিটেক্টর আছে সুতরাং তোমাদের একটা স্যাম্পেল আছে তোমাদের একটা X রশ্মির সোর্স আছে এবং তোমাদের একটা ডিটেক্টর আছে সুতরাং তোমাদের এই কোণ আছে এবং এটা হলো তোমাদের 2θ সুতরাং এটা হলো তোমাদের 2θ θ হল যে কোণে আমরা দেখছি সুতরাং এখন আমাদের কি করা প্রয়োজন সেটা হলো মূলত আমাদের এই তথ্য আছে যেগুলো এরকম দেখতে কিছুটা এরকম সুতরাং সেখানে এই তথ্যে 2θ এর নির্দিষ্ট মানে শার্প পিক আছে সুতরাং 2θ এর একটা নির্দিষ্ট মানে তোমরা খুবই শার্প পিক পাবে এবং তারা প্রকৃতপক্ষে ভার্টিক্যাল পিক আমি কেবলমাত্র এগুলোকে হাতে এঁকেছি তাই মনে হতে পারে যে এগুলো একটা কোণে আছে কিন্তু সাধারণত এগুলো কেবলমাত্র সোজা ভার্টিক্যাল পিক হয় এবং তাই 2θ এর প্রত্যেকটা মানের জন্য যেটা তোমরা পেয়েছ তাই তোমরা এখানে 2θ এর মান তুলে আনতে পারো যেহেতু এর অর্ধেক θ এখানে আছে সুতরাং sinθ জ্ঞাত সুতরাং একবার sinθ এবং λ জ্ঞাত হলে λ হল X রশ্মির তরঙ্গদৈর্ঘ্য তোমরা এই পরীক্ষার জন্য যে মনোক্রোমাটিক X রশ্মি ব্যবহার করছ যেটার একটা নির্দিষ্ট মান হবে সাধারণত এটা হল তামার k আলফা বিকিরণ এবং তারপর সাধারণত এটা হল প্রায় 154 অ্যাংস্ট্রম এটা হল তরঙ্গদৈর্ঘ্য যেটা ব্যবহার করা হয়েছে এবং তাই একবার ঐ তরঙ্গদৈর্ঘ্য নির্দিষ্ট করলে এবং n হল প্রতিফলনের ক্রম সুতরাং সাধারণত এটা হয় 1 সুতরাং একবার এটা নির্দিষ্ট করলে n হল নির্দিষ্ট λ হল নির্দিষ্ট θ হল নির্দিষ্ট তোমরা তোমাদের d এর মান পেতে পারো সুতরাং এই প্রত্যেকটা অঞ্চলের সঙ্গে সম্পর্কযুক্ত d স্পেসিং নির্ণয় করা যেতে পারে এবং সেগুলো তোমাদেরকে দেবে উপাদানের মধ্যে অবস্থিত বিভিন্ন ক্রিস্টাল তলের d স্পেসিং এবং তারপর তোমরা উপাদানের ক্রিস্টাল স্ট্রাকচার পেতে পারো সুতরাং এটা হল সাধারণত X রশ্মি ডিফ্রাকশন দিয়ে আমরা যা করি এখন যখন তোমরা ন্যানোমেটারিয়াল স্কেলে যাবে তোমরা যেটা দেখবে সেটা হল আলাদা এক্ষেত্রে বিষয়টা হলো এই যে এই পিক গুলি এখনো একই অবস্থানে আছে বলে মনে হবে কিন্তু সেগুলো আর শার্প পিক থাকবে না তোমরা প্রকৃতপক্ষে খুবই ব্রড পিক পাবে সুতরাং তোমরা এরকম কিছু একটা পাবে আমি কেবল এখানে একটা নকশা চিত্র এঁকেছি তোমরা এখানে ব্রড পিক পাবে সুতরাং এটা একটা উইডথ এটাকে বলে ফুল উইডথ এট হাফ ম্যাক্সিমাম তাই ফুল উইডথ এট হাফ ম্যাক্সিমাম সুতরাং এটা হল পিকের ম্যাক্সিমাম তোমরা ঐ ম্যাক্সিমামের হাফ নাও এবং তোমরা এখানে হাফ ম্যাক্সিমামে ফুল উইডথ নাও সুতরাং যখন তোমরা ন্যানোমেটারিয়ালগুলিতে যাবে এই হাফ ম্যাক্সিমামে ফুল উইডথ হল একটা তাৎপর্যপূর্ণ মান সুতরাং এটা হল যা আলাদা ঠিক আছে সুতরাং এটা হল যেভাবে তথ্যগুলো দেখাবে যেটাকে আমরা কেবলমাত্র দেখলাম সুতরাং হাফ ম্যাক্সিমামে ফুল উইডথ এর সঙ্গে তথ্যটা এরকম দেখাবে একটা নির্দিষ্ট পিকের জন্য এর একটা তাৎপর্যপূর্ণ মান হবে আমি কেবল তোমাদের দেখাচ্ছি একটা নির্দিষ্ট পিকের জন্য এটা হল 2θ এবং এটা হল ইনটেনসিটি সুতরাং এটা হল আমরা যা দেখবো এটা এরকম দেখাবে সুতরাং এটা আমাদের কিছু দেয় যাকে বলে শেরার সমীকরণ কিন্তু শেরার সমীকরণটিকে বুঝতে এখানে এই চিত্রে ফিরে যাওয়া যাক এটা বুঝতে যে কেন এটা এরকম হয় কেন তোমরা শার্প পিক পাও যখন ক্রিস্টাল স্ট্রাকচার বড় হয় দুঃখিত যখন ক্রিস্টালের আকার বড় হয় তখন কেন তোমরা একটা শার্প পিক পাও এবং যখন ক্রিস্টালের আকার ছোট হয় তখন তোমরা কেন একটা ব্রড পিক পাও সুতরাং আমাদের এটা বুঝতে হবে যাতে আমরা এই সমীকরণটা খুবই কার্যকর ভাবে সদ্ব্যবহার করতে পারি সুতরাং যে উপায়ে আমাদের এটার দিকে দেখার প্রয়োজন সেটা হল যে যখন তোমরা এই nλ সমান 2dsinθ সমীকরণে দেখবে এটা মূলত আমাদের ঐ পথে একটা পথ পার্থক্যের কথা বলবে যে যদি তোমাদের এখানে বেশকিছু তলের সারি থাকে এবং তারপর যদি তোমাদের একটা X রশ্মি থাকে যেটা ঐ সবার উপরে অবস্থিত তলদ্বারা প্রতিফলিত হয়েছে এবং তারপর তোমাদের আরেকটা X রশ্মি থাকে যেটা দ্বিতীয় তলদ্বারা প্রতিফলিত হয়েছে দ্বিতীয় তলদ্বারা অপবর্তিত হয়েছে এবং প্রভৃতি তারপর এই পথপার্থক্য এই অতিরিক্ত পথপার্থক্য যেটা এই তল এবং এই দ্বিতীয় তল দিয়ে যাওয়া তরঙ্গ দুটির মধ্যে হবে সেটা λ এর অখন্ড সংখ্যার গুণক হবে সুতরাং এটা হল যেটা পথপার্থক্য λ এর অখন্ড সংখ্যার গুণিতক যার মানে এটা একটা অখন্ড সংখ্যা n এর সঙ্গে λ এর গুণফল এটাই হলো এর মানে λ এর অখন্ড সংখ্যার গুণক এবং যতক্ষণ পর্যন্ত এই পথপার্থক্য λ এর অখন্ড সংখ্যার গুণিতক হবে ততক্ষণ এই উপরের তল থেকে আসা তরঙ্গ এবং এই নিচের তল থেকে আসা তরঙ্গ দুটি একদম একই দশায় থাকবে কারণ তাদের মধ্যে পার্থক্য একদম একটা λ হবে সুতরাং যখন এটা বাড়বে ওটাও বাড়বে এটা কমে গেলে ওটাও কমে যাবে সুতরাং তারা ঐ পথে যেতে থাকবে এবং তারা একে অপরের সঙ্গে মিলিত হবার ফলে তোমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবে আমরা X রশ্মি ডিফ্রাকশনে একটা পিক দেখতে পাই কারণ সেখানে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় এখন এটা দেখা খুবই আকর্ষণীয় যে তোমরা এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য পিক পাবে এবং সেটা উপাদানটির পর্যাবৃত্ত গঠনের জন্য মজার জিনিসটা হলো এই যে এটা হল বিষয় যে এখানে অবিলম্বে পিকের আগে এবং পরে তোমরা শূন্য ইনটেনসিটি পাবে ঐ শূন্য ইনটেনসিটি অথবা শূন্যের কাছাকাছি ইনটেনসিটিও উপাদানটির পর্যাবৃত্ত গঠনের জন্য সুতরাং ওখানে যে পিক আছে সাধারণত সেটা শুধুমাত্র উপাদানের পর্যাবৃত্ত গঠনের জন্য সেটা আছে বলে আমরা মনে করব আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব বেশি কথা বলিনি কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা হল যেহেতু পিক যেটা সরাসরি উপাদানের পর্যাবৃত্ত গঠন থেকে এসেছে উপাদানের পর্যাবৃত্ত গঠনের জন্য এটাও 0 তে পৌঁছাবে কেন বিষয়টা এরকম সেটা বোঝা বেশ সহজ সুতরাং যদি তোমাদের এরকম অনেক তল থাকে সুতরাং এখন তোমরা এই ব্রাগ কোণ থেকে 10 সরে আছো সুতরাং ওটা আমরা এই বলে বলতে চাইছি যে ব্রাগ কোণ থেকে সামান্য আগে অথবা ব্রাগ কোণ থেকে সামান্য পরে সুতরাং ব্রাগ কোণ থেকে 10 সরে সুতরাং এটা ব্রাগ কোণ থেকে 10 দূরে আছে তবে দ্বিতীয় তল থেকে প্রতিফলনের জন্য পথপার্থক্য 10 হবে সুতরাং ব্রাগ কোণ থেকে 10 দূরে এটা পুরোপুরি নাও হতে পারে কারণ তোমরা এই সমীকরণে sinθ করবে কিন্তু প্রতিফলন ওপরের তল থেকে হবে এবং পথের দৈর্ঘ্যে 10 পার্থক্য হবে λ এর গুণিতক থেকে λ এর একটা অখন্ড গুণিতক থেকে এর দ্বারা আমরা কি বলতে চাইছি এর মানে আগে যখন এটা একদম ব্রাগ শর্তে ছিল যদি আমাদের প্রথম তরঙ্গ প্রথম সবার উপরের তল থেকে আগত তরঙ্গ একটা দশায় থাকে দ্বিতীয় তলটা ঐ দশা 1 λ তৃতীয় তলটা ঐ দশা 2 λ ইত্যাদি হবে এইভাবে এটা চলতে থাকবে এখন আমি যেটা বলেছি যদি এই 10 সরে থাকার বিষয়টা থাকে সেই দশাটা যাই হোক প্রকৃতপক্ষে তোমরা প্রথম তলের প্রতিফলন থেকে 11λ দশা পাচ্ছ এবং দ্বিতীয় তল থেকে 22λ দশা পাচ্ছ এবং এইভাবেই তোমরা পাচ্ছ এখন যদি তোমরা এই পদ্ধতিটা পঞ্চম তল পর্যন্ত চালাও তবে তোমরা পাবে এটা হল তল 0 এটা হল তল 1 এটা হল তল 2 এবং এইভাবে তোমরা এই পঞ্চম তলে পৌঁছাবে আমি দুঃখিত হ্যাঁ এটা সুতরাং ব্রাগ কোণে এটা সমদশায় থাকবে সুতরাং পথ দৈর্ঘ্যে এটা 10 দূরে থাকবে সুতরাং যদি তোমরা পদ্ধতিটা চালিয়ে যাও যে সময়ে তোমরা পঞ্চম তলে পৌঁছাবে তোমরা একটা 55 λ দশায় থাকবে সুতরাং অন্যভাবে বললে পঞ্চম তলের একটা প্রতিফলন আছে যেটা একটা তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক বিপরীত দশায় আছে একটা অখন্ড গুণক 5 ½ λ সুতরাং 5 ½ λ হল যেটা হচ্ছে প্রথম তলের সাপেক্ষে পঞ্চম তলের পথ দৈর্ঘ্যের পার্থক্য সুতরাং তাই পঞ্চম তল থেকে প্রতিফলন হল একটা তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক হুবহু 5 যোগ হবে কিন্তু ঐ অর্ধেক এটাকে বিপরীত দশায় রাখবে এটা একদম প্রথম তলে প্রতিফলনের সাপেক্ষে একটা তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক বিপরীত দশায় থাকবে এবং তাই এটা প্রথম তল থেকে আসা প্রতিফলনকে বাতিল করবে একইভাবে ষষ্ঠ তলটা দ্বিতীয় তল থেকে আসা প্রতিফলনকে বাতিল করবে সপ্তম তলটা তৃতীয় তল থেকে আসা প্রতিফলনকে বাতিল করবে এবং এইভাবে এটা চলতে থাকবে এবং তাই সমস্ত প্রতিফলনগুলি একে অপরকে বাতিল করবে এবং তোমাদের ইনটেনসিটি 0 তে নেমে আসবে সুতরাং এটা হল X রশ্মি ডিফ্রাকশন প্যাটার্নের ধারণা এবং এটাই হলো কারণ যে আমি বলছি যে যে মাত্রায় নিখুঁতভাবে এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখাবে আমি কি বলতে পারি যে এই পথের দৈর্ঘ্য λ এর অখন্ড সংখ্যার গুণিতক হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখাবে একই ঘটনা প্রকৃতপক্ষে ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটায় যখন তোমরা ব্রাগ কোণ থেকে খুব সামান্যও দূরে যাও এখন এই দেওয়া পরিস্থিতি কেন ন্যানোমেটারিয়ালগুলির ক্ষেত্রে আলাদা ন্যানোমেটারিয়ালগুলিতে বিষয়টা হলো এই যে ক্রিস্টালের আকার খুবই ছোট হয় সুতরাং তাই তোমরা কেবলমাত্র সীমিত সংখ্যক তল পাবে সুতরাং উদাহরণ হিসাবে তোমরা একটা ব্রাগ কোণে যাও যেখানে দ্বিতীয় তলটা প্রথম তলের সাপেক্ষে 1 দশাপার্থক্যে আছে এর মানে একটা তরঙ্গদৈর্ঘ্য খুঁজে পাবার আগে যেটা প্রথম তলের সাপেক্ষে অর্ধেক তরঙ্গদৈর্ঘ্য দশাপার্থক্যে আছে তোমাদেরকে 50 টা তল যেতে হবে সুতরাং তোমাদেরকে ওটা খুঁজে পাবার আগে 50 টা তল নিচে যেতে হবে কিন্তু যদি ধরি ক্রিস্টালের আকার ঐ 50 টা তলের থেকে ছোট তবে এর অর্থ হলো তখন ঐ স্যাম্পেলে পঞ্চাশতম তলের অস্তিত্ব থাকবে না সুতরাং সঠিক পথদৈর্ঘ্যের থেকে 1 দূরে ঐ একটা অর্ধেক তরঙ্গদৈর্ঘ্যর দশাপার্থক্যের অস্তিত্ব থাকবে না ঐ একটা অর্ধেক তরঙ্গদৈর্ঘ্যর দশাপার্থক্য ঘটবে না এবং তাই ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটবে না সুতরাং তোমরা আকারে যত ছোট পাবে তত কম ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটবে যখন তোমরা ব্রাগ কোণের থেকে দূরে যাবে কারণ ঐ তলগুলি সেখানে ঐ স্যাম্পেলে থাকবে না তোমরা ঐ তলগুলোকে অপসারিত করেছো তোমরা ঐ সংখ্যক তল কম রেখেছো সেই কারণেই তোমরা ব্রাগ কোণের থেকে দূরের অঞ্চলে যেতে পারো এবং তখনও একটা মোটামুটি ইনটেনসিটি পেতে পারো সেই কারণেই ন্যানোক্রিস্টালাইন উপাদানের X রশ্মি ডিফ্রাকশন প্যাটার্ন ম্যাক্রোক্রিস্টালাইন উপাদানের X রশ্মি ডিফ্রাকশন প্যাটার্নের থেকে আলাদা দেখতে হয় যেখানে তোমাদের থাকে প্রচুর সংখ্যক তল হাজার হাজার তল সুতরাং এমনকি যদি তোমরা ব্রাগ কোণের থেকে সামান্য ক্ষুদ্রতম দূরত্বে যাও সেখানে কোন একটা তল থাকবে যেটা ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটাতে সক্ষম হবে এবং ঐ তলটা ঐ স্যাম্পেলে উপস্থিত থাকবে সুতরাং এটা হল আমরা যা দেখলাম এবং এটা আমাদের এই শেরার সমীকরণ দেয় যেটা মূলত ক্রিস্টালের আকার বলতে সাহায্য করে সুতরাং আকারটা একটা গুনক ধরা যাক Kλ এর সমান হবে সুতরাং এই θb হলো তোমাদের ব্রাগ কোণ একই ব্রাগ কোণ যার সম্পর্কে আমরা বলেছি বিটা হল 2θ রেডিয়ানে প্রকাশিত ফুল উইডথ এট হাফ ম্যাক্সিমাম সুতরাং তোমাদেরকে সঠিক একক রাখতে হবে তোমাদেরকে 2θ রেডিয়ান এককে রাখতে হবে এবং λ হল তরঙ্গদৈর্ঘ্য সুতরাং এটা হল শেরার সমীকরণ এটাকে ব্যাপকভাবে ন্যানোক্রিস্টালাইন পর্যবেক্ষণে ব্যবহার করা হয় কারণ এটা ক্রিস্টালের আকার বুঝতে সাহায্য করে সেখানে শেরার সমীকরণের কিছু সীমা আছে তোমরা অত্যন্ত ছোট ক্রিস্টালের আকারের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবে না সুতরাং এটা আরো বেশী আনুমানিক হতে শুরু করবে কিন্তু তবুও এটা ব্যবহার করে তোমরা প্রবণতাটা দেখতে পাবে অন্তত তোমরা বলতে পারবে যে ক্রিস্টালের আকার ছোট হয়েছে ক্রিস্টালের আকার বড় হয়েছে প্রভৃতি সুতরাং সেখানে এর কিছু সীমা আছে কিন্তু ঐ সীমার মধ্যে তোমরা প্রকৃতপক্ষে এই শেরার সমীকরণ ব্যবহার করতে পারো এটাকে ব্যাপকভাবে ন্যানোমেটারিয়াল সংক্রান্ত পর্যবেক্ষণে ব্যবহার করা হয় এটাকে অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে ন্যানোমেটারিয়াল সংক্রান্ত পর্যবেক্ষণেও ব্যবহার করা হয় সুতরাং ন্যানোমেটারিয়ালগুলির বৈশিষ্ট্যকরণের পরিপ্রেক্ষিতে এই X রশ্মি ডিফ্রাকশন পদ্ধতির দিকে দেখা হল আমরা অপটিক্যাল অ্যাবজর্পশন স্পেক্ট্রার দিকেও দেখব সুতরাং এটা হবে দ্বিতীয় প্রযুক্তি যেটা আমরা সংক্ষেপে এই ক্লাসে দেখব এবং তারপর অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির বিশ্লেষণ করার জন্য পরবর্তী ক্লাসগুলোতে এগুলোকে ব্যবহার করব সুতরাং যে উপায়ে এটা করা হলো সেটা হলো যে যদি আমরা দেখি তোমরা একটা আপতিত বিকিরণ দেখবে এবং সেটা এখান থেকে এখানে এই ট্রানজিশন ঘটাতে সক্ষম হবে সুতরাং এই ট্রানজিশনগুলি সম্ভব হবে সুতরাং এখন আমরা এখানে যেরকম বলেছি আমাদের একটা সূচনা মান থাকবে Eghυ Eghcλ সুতরাং এরকম কিছু একটা সুতরাং সাধারণত যেটা ঘটবে তা তরঙ্গদৈর্ঘ্যের একটা বিস্তৃতির জন্য হবে যদি তোমরা খুব বেশি তরঙ্গদৈর্ঘ্য যার অর্থ খুব কম কম্পাঙ্ক থেকে শুরু করো এবং সেখানে একটা নিশ্চিত ব্যান্ডগ্যাপ থাকে ঐ বড় তরঙ্গদৈর্ঘ্যগুলি কোনো অ্যাবজর্পশন ঘটাতে সক্ষম হবে না এদের বেশির ভাগটাই ট্রান্সমিটার এ যাবে উপাদানের সঙ্গে কোন মিথস্ক্রিয়া করবে না এবং তারপর যখন তোমরা এটা অতিক্রম করবে তখন যদি তোমরা উপাদানে অ্যাবজর্পশনের দিকে দেখো তোমরা কোন অ্যাবজর্পশন দেখতে পাবে না এটা কোন বিকিরণ শোষণ করবে না যখন তোমরা Eg এর ঐ সীমামান অতিক্রম করবে যেটা এখানে এই সমীকরণ থেকে পাওয়া যাচ্ছে এবং তোমরা এর থেকে একটা কম তরঙ্গদৈর্ঘ্য পাবে হঠাৎ করে তোমরা দেখবে যে একটা তাৎপর্যপূর্ণ বিকিরণ শোষিত হচ্ছে সুতরাং এটা হল অ্যাবজর্পশন পদ্ধতি এবং যদি কোন তরঙ্গদৈর্ঘ্য অথবা কোন কম্পাঙ্কে এই অ্যাবজর্পশন নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে শুরু হয় সেটা জানা যায় তবে তোমরা সেই মান থেকে উপাদানের ব্যান্ডগ্যাপ নির্ণয় করতে পারবে সুতরাং যখন তোমরা ঐ উপাদানের অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি বুঝতে চাইছো তখন এই অপটিক্যাল অ্যাবজর্পশন স্পেক্ট্রাম থাকাটা হলো একটা খুবই প্রয়োজনীয় তথ্য ঠিক আছে এবং পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি তোমরা এখানে যেটা দেখছো তার সঙ্গে খুবই সাদৃশ্যপূর্ণ এখানে একটা সোর্স আছে সোর্সটা এমন যে তোমরা এই সোর্স থেকে প্রকৃতপক্ষে একসারি জ্ঞাত কম্পাঙ্ক একের পর এক পাঠাতে পারো সুতরাং তোমরা কম্পাঙ্ক বাছাই করতে পারো তোমরা একটা নির্দিষ্ট বিস্তৃতির কম্পাঙ্ক সুনিশ্চিত করতে পারো এবং এটা ঐ বিস্তৃতিতে কম্পাঙ্ক উৎপাদন করবে সুতরাং ঐ সোর্স থেকে সেখানে কিছু নিঃসরণ ঘটবে সুতরাং ঐ নিঃসরণ তারপর স্যাম্পেলের দিকে যাবে এবং স্যাম্পেলে কিছু অ্যাবজর্পশন ঘটবে সুতরাং কিছু তরঙ্গদৈর্ঘ্য যেগুলো ঐ স্যাম্পেলে আসছে সেগুলো শোষিত হচ্ছে এবং বাকিটা প্রেরিত হচ্ছে অবশিষ্ট অংশটা প্রেরিত হচ্ছে তারপর তোমাদের একটা ডিটেক্টর আছে এবং ঐ ডিটেক্টর এটাকে ডিটেক্ট করছে সুতরাং তোমরা এখানে ডিটেকসন পদ্ধতি করছো সুতরাং স্যাম্পেল থেকে যা প্রেরিত হচ্ছে তোমরা তা ডিটেক্ট করছে সুতরাং যদি তোমরা আসল তথ্যের দিকে দেখো যেটা সোর্স থেকে এসেছে এবং তারপর এর থেকে যেটা প্রেরিত হয়েছে সেটাকে বাদ দাও তবে এর অবশিষ্টটা স্যাম্পেল দ্বারা শোষিত হবে এখন সেখানে কিছু একটা আছে যেটার সম্পর্কে তোমাদের এখানে যত্নবান হতে হবে কারণ সেখানে ঐ পদ্ধতিতে একটা পথ আছে এবং ঐ পথ প্রকৃতপক্ষে অ্যাবজর্পশন পদ্ধতিকেও প্রভাবিত করে তাই সাধারণত এই প্রকারের একটা অ্যাবজর্পশন স্পেক্ট্রাম পর্যবেক্ষণে কি করা হয় সেটা হল এই যে তারা প্রথমে একটা ডামি স্যাম্পেল চালায় যেখানে বৈশিষ্ট্যগুলো জানা আছে অথবা সম্ভবত এটা ঐ কম্পাঙ্কের সীমায় আপাতভাবে ট্রান্সপারেন্ট ধরে নেওয়া হয় সুতরাং ঐ স্যাম্পেলের থেকে তোমরা বেস স্পেক্ট্রাম পেলে যেটারও সোর্সের যেকোনো পরিবর্তনের জন্য কোনো পরিবর্তন হবে না যদিও সম্ভবত সমস্ত কম্পাঙ্কে সোর্স তোমাদেরকে একদম একই ইনটেনসিটি দেয় ঐ সমস্ত কম্পাঙ্কগুলিতে এটা একদম একই ইনটেনসিটি দিতে পারে নাও দিতে পারে সুতরাং অন্তত সোর্সের ক্ষেত্রে তোমরা এটা অনুমান করতে পারো না সুতরাং কেবলমাত্র এটা সংশোধনের জন্য তোমরা একটা জ্ঞাত স্যাম্পেল রাখো এবং সমস্ত কম্পাঙ্কের সীমায় ঐ জ্ঞাত স্যাম্পেল থেকে তোমরা তথ্য পাও এবং যদি তোমরা ঐ জ্ঞাত স্যাম্পেলের জন্য সমগ্র কম্পাঙ্কের সীমা জুড়ে তথ্য পাও এবং যদি ঐ সীমাতে অধিকাংশ ক্ষেত্রে সম্ভবত এটা হয় ট্রান্সপারেন্ট তারপরে তোমরা তথ্য পাবে যেটা সোর্স থেকে যেকোনো পরিবর্তন অথবা সোর্স এবং স্যাম্পেল এবং ডিটেক্টরের মধ্যবর্তী পথের জন্য যেকোনো পরিবর্তনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই তথ্যগুলি পেয়ে গেলে এখন তোমরা এই প্রমাণ স্যাম্পেল অপসারণ করবে এবং এর মধ্যে তোমরা তোমাদের স্যাম্পেল রাখবে তোমরা একই স্ক্যান্ চালাবে সুতরাং এখন তোমরা স্যাম্পেলের বৈশিষ্ট্য পাবে এটাতে সোর্সের বৈশিষ্ট্যও থাকবে এটাতে স্যাম্পেলের পূর্ববর্তী এবং পরবর্তী পথের বৈশিষ্ট্যও থাকবে এবং তাই এখন ঐ সমস্ত যৌগিক তথ্যই তোমাদের কাছে উপলব্ধ থাকবে এই তথ্য থেকে তোমরা প্রমাণ স্যাম্পেলের আসল তথ্য বাদ দেবে যখনই তোমরা সেটাকে বাদ দেবে তোমরা সোর্সের দরুণ অবদান অপসারিত করবে তোমরা স্যাম্পেলের পূর্ববর্তী এবং পরবর্তী পথের দরুণ অবদান অপসারিত করবে ঐ সমস্তকিছুই সংশোধিত হবে এবং তাই যে তথ্য তোমরা পাবে যুক্তিসঙ্গতভাবে তোমরা বলতে পারো যে সেটা স্যাম্পেলের অন্তর্গত এবং তাই এই উপায়ে আমরা অপটিক্যাল অ্যাবজর্পশন স্পেক্ট্রা করি এবং এই অপটিক্যাল অ্যাবজর্পশন স্পেক্ট্রামের অধ্যায়ন চালিয়ে আমরা পাব এরকম একটা আমি বলেছি বেশ খানিকটা কম্পাঙ্কের জন্য তোমরা কোন অ্যাবজর্পশন দেখতে পাবে না এবং তারপরে একটা সীমামান অতিক্রম করলে তোমরা অ্যাবজর্পশন দেখতে পাবে এই তথ্যগুলি থেকে আমরা স্যাম্পেলের ব্যান্ডগ্যাপ নির্ণয় করতে এবং খুঁজে বার করতে পারব সুতরাং সাধারণভাবে উপাদানগুলির এবং নিশ্চিতভাবে ন্যানোমেটারিয়ালগুলির অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি অধ্যায়নের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা প্রযুক্তি এবং আবার এখানে এই টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিস খুবই কার্যকরী কারণ তোমরা একটা পরিষ্কার পলিমার স্যাম্পেলে ঐ কনাগুলিকে পেতে সক্ষম হবে যেটা তোমরা এই সংস্থায় রাখতে পারবে এবং তাই নাটকীয়ভাবে পলিমার নিজে তথ্যে রং দেবেনা সুতরাং তথ্যগুলো মোটামুটি ভাবে এইরকম দেখাবে সুতরাং ধরা যাক এখানে λ আছে এবং তোমরা অ্যাবজর্বেন্স পাবে সুতরাং এটা হল উচ্চ তরঙ্গদৈর্ঘ্য এটা হল নিম্ন তরঙ্গদৈর্ঘ্য এবং তাই তোমরা যেটা দেখবে যদি তোমরা উচ্চ তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ নিম্ন শক্তি থেকে আসো স্বভাবতই তোমরা তথ্য পাবে যেগুলো দেখতে এরকম আমি যেগুলো কেবলমাত্র এখানে রেখেছি সুতরাং তোমরা তথ্য পাবে যেগুলো দেখতে এরকম সুতরাং কোন অ্যাবজর্পশন ঘটবেনা যদি তোমরা কম্পাঙ্ক কমাতে থাকো এবং তারপর হঠাৎ করে একটা বিন্দুতে তোমরা একটা বৃদ্ধি দেখতে পাবে সুতরাং এই অ্যাবজর্পশন যেটা তোমরা এখানে দেখেছো সুতরাং এখানে এই রেখাটির ক্ষেত্রে একটা নী আছে এই তরঙ্গদৈর্ঘ্যের সাপেক্ষে তোমরা E hcλ কে সম্পর্কযুক্ত করতে পারো এবং তারপরে এর থেকে তোমরা বাছাই করতে পারো সেখানে আরো কিছু বিষয় আছে যার দিকে নজর দিতে হয় কিন্তু মূলত এটাই হল এখানে ধারণা যে তোমরা এখন একটা তরঙ্গদৈর্ঘ্য দেখতে পাবে যার নিচে অ্যাবজর্পশন খুবই তাৎপর্যপূর্ণ হবে সুতরাং ঐ তরঙ্গদৈর্ঘ্য সূচনা তরঙ্গদৈর্ঘ্যের খুব কাছাকাছি হবে যাতে তোমরা ব্যান্ডগ্যাপটা পাবে সুতরাং এটা হল এখানে ধারণা এবং এভাবেই আমরা এখানে এই স্পেক্ট্রাম ব্যবহার করব সুতরাং সংক্ষিপ্তসারে আমরা স্থিতিশীল স্যাম্পেলগুলির নিয়ন্ত্রিত আকারের একটা টেমপ্লেট এনেবেল সিন্থেসিস এর ব্যবহার দেখলাম আমি যেরকম বলেছি নিমজ্জনের পরিমাণের ওপর নির্ভর করে তোমরা বিভিন্ন আকার পেতে পারো সুতরাং ন্যানোমেটারিয়ালগুলির জন্য বিশেষত অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির জন্য এমনকি আরো অন্যান্য প্রয়োগগুলির জন্য টেমপ্লেট অ্যাসিস্টেড সিন্থেসিস খুব মূল্যবান একটা প্রযুক্তি এটা তোমাদের কণাগুলো পেতে সাহায্য করবে যারা স্থিতিশীল কারণ এগুলো একে অপরের থেকে আলাদা ভাবে রাখা থাকবে এটা তোমাদেরকে ঐ কণাগুলোর আকার নিয়ন্ত্রণে সাহায্য করবে এটা তোমাদেরকে ঐ কণাগুলোর আয়ুষ্কাল বৃদ্ধিতে সাহায্য করবে মূল বাধা হলো এই যে সেখানে কণাগুলোর সঙ্গে একটা টেমপ্লেট থেকে যাবে এবং আসলে আমি বলতে চাইছি অন্য কোনো প্রকরণে ঐ টেমপ্লেটটা পুড়ে যেতে পারে কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আরো যে এটা ঐ কণাগুলির খুবই অল্প উপস্থিতির সৃষ্টি করে তোমরা বেশি সংখ্যক কনা পাবেনা যেটা তোমরা সামলাতে পারবে ন্যাফিয়ন মেমব্রেনটা হল মেমব্রেনগুলোর মধ্যে একটা যেটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এটা একটা ভালো টেমপ্লেট হিসাবে পরিবেশিত হয় তোমরা অন্যান্য মেমব্রেনগুলির কথাও ভাবতে পারো যেগুলো সম্ভবত ঐ উপায়ে ব্যবহার করা যেতে পারে সংকীর্ণ আকারের কণাগুলি পাওয়া যেতে পারে এটা হল আরো একটা কিছু যা নিমজ্জনের সময়ের ওপর নির্ভর করে খুবই কার্যকরী আমরা X রশ্মি পিকের সম্প্রসারণ সম্পর্কে বিস্তারিত দেখলাম এবং এটার সাহায্যে ক্রিস্টালের আকার এবং কার্যত ঐ ন্যানো কণাগুলির আকার নির্ণয় করতে আমরা সক্ষম হব ক্রিস্টালের আকারে কণার আকারে সেখানে কিছু পরিবর্তন আছে আমরা সেগুলোর দিকে পরে দেখব এবং সবশেষে অ্যাবজর্পশন স্পেক্ট্রাম আমাদেরকে ব্যান্ডগ্যাপের তথ্য জোগাড় করতে সাহায্য করে এগুলো অপটিক্যাল বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ এবং এক অর্থে এটা হল প্রাথমিক বৈশিষ্ট্য যেটাতে আমরা আগ্রহী অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমাদের কিছু বলতে সাহায্য করার জন্য সুতরাং এটা হলো তোমাদের যে পরীক্ষাগুলো প্রক্রিয়াগুলো করতে হবে তার কিছু বিষয় ন্যানোমেটারিয়ালগুলির অপটিক্যাল বৈশিষ্ট্যগুলি সম্পর্কিত বিষয় এবং তোমরা আলাদা কি দেখতে পারো তার কিছু বিষয় আমরা আমাদের পরের ক্লাসে এর থেকে কি প্রকারের তথ্য আমরা পাব এবং তা কী বোঝায় তার সাপেক্ষে আরও কিছু দেখব তোমাদের ধন্যবাদ